এর আগে আমরা রিয়েল টাইম অপারেটিং সিস্টেমের কয়েকটি প্রাথমিক দিক এবং কিছু সাধারণ শিডিয়ুলার ক্লক চালিত শিডিয়ুলার এবং ইভেন্ট চালিত শিডিয়ুলার দেখেছিলাম আমরা দেখতে পেয়েছি যে রেট মনোটনিক শিডিয়ুলারটি হল সহজ ধরনের এবং ব্যবহারিক প্রয়োগগুলির চাহিদা পূরণ করতে পারে এবং এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয় এমনকি সমস্ত বাণিজ্যিক রিয়েল টাইম অপারেটিং সিস্টেমগুলি রেট মনোটোনিক শিডিয়ুলিংকে সমর্থন করে কিন্তু রেট মনোটোনিক শিডিয়ুলারের অধীনে আমাদের আলোচনায় আমরা ধরে নিয়েছিলাম যে কার্যগুলি স্বাধীন তারা তাদের নিজস্ব তথ্যের উপর ভিত্তি করে কার্যগুলি সম্পন্ন করে এবং এই কার্যগুলির মধ্যে নিজস্ব কোনও যোগাযোগ নেই তবে তারপরে প্রায় প্রতিটি বাস্তব ক্ষেত্রে কার্যগুলির জন্য রিসোর্স ভাগ করে নেওয়া দরকার এই বক্তৃতাটিতে আমরা রিসোর্স ভাগ করে নেওয়ার বিষয়ে আলোচনা করব এগুলি জটিল পরিস্থিতি তৈরি করতে পারে এবং এর জন্য টাস্ক শিডিয়ুলিং বিশ্লেষণ করতে হবে রিসোর্স ভাগ করতে সক্ষম হওয়ার জন্য নতুন অ্যালগরিদম প্রয়োগ করা প্রয়োজন কোন সময় কোন কাজটি চালানো উচিত তা হল আমাদের সাধারণ শিডিয়ুলিং সমস্যা যদি আমরা CPU কে একটি সংস্থান হিসাবে বিবেচনা করি তবে বলা যেতে পারে যে CPU হল পুনরায় ব্যবহারযোগ্য রিসোর্স যে কোনও সময় CPU একটি কাজ চলতে পারে এটি পুনঃব্যবহারযোগ্য একটি রিসোর্স তবে একই সাথে এটি অবশ্যই মনে রাখতে হবে যে সরলকরণের বিষয়টি CPU তে চলছে এমন কোনও কাজ যে কোনও সময় প্রভাব ফেলতে পারে এটি প্রথমেই খালি করা যেতে পারে কার্য ফলাফলের সঠিকতা বিচার করে অন্য কথায় যদিও CPU একবারে কেবলমাত্র একটি কাজ ব্যবহার করতে পারে তবে যখন আমাদের একটি উচ্চ অগ্রাধিকারের কাজ থাকে আমরা সর্বদা একটি নিম্ন অগ্রাধিকারের কাজটিকে অগ্রাহ্য করতে পারি কাজটি সেই মুহূর্তে চালিত করতে পারি যেখানে এটি আগে থেকেই চালিত ছিল আমাদের ফলাফলগুলি সঠিক হতে হবে এখানে আমরা এমন রিসোর্স ব্যবহার করছি যা পুনরায় ব্যবহারযোগ্য নয় এগুলি প্রি এমটেবিল রিসোর্স নয় এবং এরপর আমরা ক্রিটিকাল বিভাগগুলি দেখি নন প্রিএমটেবিল রিসোর্সে কোন একটি সময়ে যখন কোনও কাজ রিসোর্সটি ব্যবহার করে তখন আমাদের অন্য টাস্কটি চালানোর প্রয়োজন হয় রিসোর্স ব্যবহার শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা দরকার এবং এটি আমরা প্রথমেই খালি করতে পারি না নন প্রিএমটেবিল রিসোর্সের উদাহরণগুলি হতে পারে একটি ফাইল কাজের জন্য ব্যবহার করা একটি ডেটা স্ট্রাকচার এগুলি ডিভাইসগুলির মধ্যে ভাগ করা হয় একবার যখন কোনও টাস্ক এটি ব্যবহার শুরু করে তখন অবশ্যই এটি ব্যবহার করা উচিত যেখানে ফলাফলগুলি সামঞ্জস্যপূর্ণ হয় কেবলমাত্র তারপরে এটিকে খালি করা যায় ফাইল ডেটা স্ট্রাকচার ডিভাইস ইত্যাদি হল নন প্রিএমটেবিল রিসোর্সের উদাহরণ যেখানে কোনও কাজ এই রিসোর্সের ব্যবহার করা শুরু করে এই রিসোর্সের ব্যবহার অবশ্যই যুক্তিযুক্ত ভাবে শেষ হয় অন্যথায় ফলাফলগুলি অসঙ্গত হবে উদাহরণস্বরূপ এখানে একটি কার্যের ডেটাগুলি একটি অ্যারেতে রয়েছে এবং কেবলমাত্র কিছু অংশ পরিবর্তন করেছে সম্ভবত কিছু অংশ পড়া এবং তারপরে লেখার আগে আমরা এটিকে খালি করেছিলাম অন্য কোনও কাজ ব্যবহার করার সাথে সাথে এটি ডেটা ওভাররাইট করে তারপরে যে টাস্কটি এটি পড়েছিল সেটি পুরানো ডেটা পেয়ে যায় এবং এটি বেমানান হয়ে যায় ডেটাটি প্রথমেই পড়া উচিত ছিল এইক্ষেত্রে কেবল ফলাফলটি ফিরে আসে তারপরে এটি সামঞ্জস্যপূর্ণ অবস্থাটি ছেড়ে চলে যায় পরবর্তী প্রশ্নটি উত্থাপিত হয় ক্রিটিকাল বিভাগগুলি সম্পর্কে মূলত একটি ক্রিটিকাল বিভাগ হল কোডের একটি বিশেষ অংশ এটি প্রোগ্রামটির একটি অংশ যেখানে কিছু ভাগ করা নন প্রিএমটেবিল রিসোর্সের ব্যবহার করা হয় ক্রিটিকাল বিভাগটি হল কোডের এমন একটি অংশ যেখানে কিছু বিশেষ রিসোর্সের ব্যবহার করা হয় পড়া এবং লেখার জন্য কোডের এই বিভাগটি সমস্ত অপারেটিং সিস্টেম বইয়ে ক্রিটিকাল বিভাগ হিসাবে ডাকা হয় তবে আমরা জানি যে কোনও কাজ যখন তার ক্রিটিকাল বিভাগটি সম্পাদন করে তখন এটি প্রথমেই খালি করা উচিত নয় এটি যদি তার ক্রিটিকাল বিভাগের মধ্যে থাকে তবে তার ক্রিটিকাল বিভাগটি প্রথমে কার্যকর হয় এটি সম্পূর্ণ হয় এবং তারপরে ফলাফলটি বেমানান হয়ে যায় অর্থাৎ ফলাফলগুলি ভুল হয় ক্রিটিকাল বিভাগটি কার্যকর করতে প্রথাগত অপারেটিং সিস্টেমের সমাধান সম্পর্কে প্রশ্ন উঠতে পারে কিন্তু একটি রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে যখন টাস্কটি রিসোর্স ব্যবহার করে তখন আমরা সিমাফোর ব্যবহার করতে পারি না রিয়েল টাইম অ্যাপ্লিকেশনটিতে সিমাফোর গুরুতর সমস্যা সৃষ্টি করতে পারে এটি দুটি খারাপ সমস্যা সৃষ্টি করে প্রাওরিটি ইনভারসান এবং আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসান আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসানে কোনও কার্য তার সময়সীমাটি মিস করতে পারে এবং অ্যাপ্লিকেশনটির ব্যর্থতার কারণ হতে পারে এইগুলি হল দুটি গুরুত্বপূর্ণ সমস্যা এগুলি দেখা দেয় যদি আমরা ক্রিটিকাল বিভাগটি কার্যকর করার জন্য একটি প্রথাগত অপারেটিং সিস্টেমের ব্যবহার করি তাহলে এই দুটি সমস্যা প্রাওরিটি ইনভারসান এবং আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসান প্রথমে প্রাওরিটি ইনভারসান সম্পর্কে আলোচনা করা যাক প্রাওরিটি ইনভারসানটি বোঝার জন্য আমরা ধরে নিই যে টাস্ক ইনস্টান্সটি একটি কাজ যা তার ক্রিটিকাল বিভাগটি সম্পাদন করছে যেহেতু আমরা জানি যে এটি এর ক্রিটিকাল বিভাগটি সম্পাদন করছে সুতরাং এটি প্রথমেই শূন্য হতে পারে না এই উদ্দেশ্যে আমরা সমাধানের জন্য সিমাফোরের ব্যবহার করি সুতরাং টাস্কটি সিমাফোরকে ডাকে এবং তারপরে ক্রিটিকাল বিভাগটির ব্যবহার শুরু করে কাজটি তার ক্রিটিকাল বিভাগটি সম্পাদন করার সময় কার্যকর করা যায় না সেই সময়টিতে প্রস্তুত হওয়া উচ্চতর অগ্রাধিকারের কাজটি অপেক্ষায় থাকে কারণ ক্রিটিকাল বিভাগটি সম্পাদনকারী কার্যটিকে বন্ধ করাতে পারে না এটি ঘটতে পারে যে টাস্কটি একটি ক্রিটিকাল বিভাগ সম্পাদন করছে খুব কম অগ্রাধিকারের কাজ লগিং করে সেটি ফলস লগিং হতে পারে তারপরে আমাদের একটি উচ্চ অগ্রাধিকারের কাজ বা একটি ক্রিটিকাল কাজ থাকে যা আগে থেকেই প্রস্তুত হয়ে যায় তবে তারপরে এটি অপেক্ষা করে একটি টাস্ক পর্যন্ত যা সিমাফোরকে প্রকাশ করে সুতরাং এই পরিস্থিতিটিকে প্রাওরিটি ইনভারসান বলা হয় উপরের অংশটিকে সংক্ষিপ্ত করলে দেখা যাবে যে প্রাওরিটি ইনভারসান বলতে বোঝায় যখন একটি নিম্ন অগ্রাধিকারের কাজটি তার ক্রিটিকাল বিভাগটি প্রস্তুত করে এবং যখন একটি উচ্চ অগ্রাধিকার টাস্ক প্রস্তুত থাকে তখন কম অগ্রাধিকারের কার্যটি পরাজিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকে তারপরে উচ্চ অগ্রাধিকারের কাজটি প্রস্তুত হয় এবং রিসোর্সের দরকার হয় নিম্নলিখিতটি হল প্রাওরিটি ইনভারসানের একটি উদাহরন ধরা যাক এখানে দেখানো কম অগ্রাধিকারের কাজটি T L একটি রিসোর্স R ধরে রেখেছে R কিছু গণনা করছে এবং এই R আসলে একটি ভাগ করা নন প্রিএমটেবিল রিসোর্স একটি উচ্চ অগ্রাধিকারের কাজের জন্য সেই রিসোর্সের দরকার হয় তবে যতক্ষণ না নিম্ন অগ্রাধিকারের কাজটি রিসোর্সটি ব্যবহার করা সম্পূর্ণ করে এবং সেমফোরটি প্রকাশ না করে ততক্ষণ উচ্চ অগ্রাধিকারের কার্যটি সেই সংস্থান ব্যবহার করতে পারে না সুতরাং উচ্চ অগ্রাধিকারের কার্যটি অপেক্ষায় থাকে নিম্ন অগ্রাধিকারের কার্যটি যদি দীর্ঘ সময়ের জন্য সংস্থানটি ধরে রাখে তবে উচ্চ অগ্রাধিকারের কার্যটি তার সময়সীমাটি মিস করে তবে ভাল করে লক্ষ্য করলে আমরা দেখব যে প্রাওরিটি ইনভারসান নিজে খুব খারাপ নয় প্রাওরিটি ইনভারসানের সমস্যাটি যত্ন সহকারে ডিজাইনের সাহায্যে সমাধান করা যেতে পারে তবে যে সমস্যাটি সমাধান করা কঠিন তা হল আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসান প্রথমে আমরা আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসান দেখবো আমরা এটির সমাধানের অসুবিধাটি দেখবো এবং তারপরে এই সাধারণ প্রাওরিটি ইনভারসানের সমাধান দেখবো আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসান বুঝতে নীচের পরিস্থিতিটি আলোচনা করা হল আমাদের একটি নিম্ন অগ্রাধিকারের কাজ রয়েছে যা রিসোর্সটি ধরে রাখে এবং এর মাধ্যমে ক্রিটিকাল বিভাগটি সম্পাদন করে একটি উচ্চ অগ্রাধিকারের কাজের জন্য রিসোর্সটি অপেক্ষা করে কারণ রিসোর্সটির স্বল্প অগ্রাধিকারের কাজটি হল উৎসটির ব্যবহার শেষ করার আগে এটি শেষ হতে পারে না উচ্চ অগ্রাধিকারের কাজটি অপেক্ষা করে এবং এটি প্রাওরিটি ইনভারসান কিন্তু রিসোর্সের প্রয়োজন হয় না এমন অনেকগুলি মধ্যবর্তী অগ্রাধিকারের কাজগুলি থাকতে পারে তখন আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসান দেখা দেয় সেইজন্য তারা CPU কার্যকর করতে এবং ব্যবহার করতে পারে কম অগ্রাধিকারের কাজটি যা রিসোর্সটিকে ধরে রেখেছে তাদের অগ্রগতি হয় না কারণ মধ্যবর্তী অগ্রাধিকার কার্যটির জন্য একই রিসোর্সের প্রয়োজন হয় না অতএব তারা একটানা CPU সম্পাদন চালিয়ে যায় স্বল্প অগ্রাধিকারের কাজটির সম্পাদন সম্পন্ন হয় না এবং রিসোর্সটিকে ধরে রাখে এবং CPU এর জন্য অপেক্ষা করে অন্যদিকে উচ্চ অগ্রাধিকারের কাজটি অপেক্ষা করতে থাকে অতএব একটি খারাপ পরিস্থিতি হিসাবে নিম্ন অগ্রাধিকারের কার্যটি রিসোর্স রেখেছে এবং উচ্চ অগ্রাধিকারের কাজটি অপেক্ষা করছে যা একটি সাধারণ প্রাওরিটি ইনভারসান একটি আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসান পরিস্থিতি দেখা দেয় যখন CPU ব্যবহার করে নিম্ন অগ্রাধিকারের কার্যটি শুরু হয়ে থাকে অতএব নিম্ন অগ্রাধিকারের কার্যটি তার রিসোর্স গুলির ব্যবহারের সাথে প্রাওরিটি ঠিক করতে সক্ষম হয় না এবং মধ্যবর্তী অগ্রাধিকারের কার্যটি CPU তে কার্যকারিতা করা চালিয়ে যায় নিম্নলিখিত উদাহরণটি আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসানের বিপরীতটি ব্যাখ্যা করে ধরা যাক আমাদের এখানে সবুজ বাক্স হিসাবে দেখানো একটি রিসোর্স আছে এবং একটি টাস্ক T10 সম্পাদন করছে কম অগ্রাধিকারের কাজ কিন্তু তারপরে কার্যটি চলার কিছুক্ষণ পরে এটির রিসোর্স প্রয়োজন হয় এবং এটি নন প্রিএমটেবিল রিসোর্স ভাগ করে নেয় যেহেতু রিসোর্সটি উপলভ্য তাই T10 রিসোর্স ব্যবহার করতে শুরু করে তবে তারপরে রিসোর্স ব্যবহার শুরু করার পরে খুব উচ্চ অগ্রাধিকারের একটি কার্য সম্পাদন করা শুরু হয় এটির রিসোর্স দরকার হয় তবে T10 থেমে যায় না সুতরাং T2 একটি উচ্চ অগ্রাধিকারের কাজ এটি T10 নন প্রিএমটেবিল রিসোর্স কার্যকর করার জন্য অপেক্ষা করে যাতে T2 এটি পেতে পারে তবে দুর্ভাগ্যক্রমে অন্যান্য কাজ যেমন T3 T5 ইত্যাদি T10 এর চেয়ে বেশি অগ্রাধিকার পায় এইভাবে তারা নিজেরা প্রস্তুত হয়ে CPU ব্যবহার শুরু করে যেহেতু T10 উচ্চ অগ্রাধিকার দ্বারা পরিচালিত তাই T10 শুরু হয় তবে এটি এর প্রয়োগ কার্যকর করতে পারে না এবং এই সময়ে T2 অপেক্ষায় থাকে T2 কেবলমাত্র T10 এর জন্য অপেক্ষা করলে একটি সাধারণ প্রাওরিটি ইনভারসান ঘটে তবে তারপরে আনবাউন্ড প্রাওরিটি ইনভারসান ঘটে যখন T2 এর চেয়ে কম অগ্রাধিকার প্রাপ্ত কার্যগুলি কার্যকর করতে শুরু করে তারা T10 এর চেয়ে বেশি অগ্রাধিকার পায় এবং T2 পারস্পরিকভাবে T10 এর কারণে অনেক প্রাওরিটি ইনভারসানের মধ্য দিয়ে যায় তারপরে T5 T3 T7 ইত্যাদির কারণে এই কাজটি হতে থাকে উদাহরণস্বরূপ x অ্যাক্সিসে টাস্কটি CPU ব্যবহার করছে এবং কতক্ষণ CPU ব্যবহার করছে তা প্লট করা হয়েছে Y অ্যাক্সিসে কার্যগুলি প্লট করা হয়েছে T1 সর্বাধিক অগ্রাধিকার এবং T6 সর্বনিম্ন অগ্রাধিকার এবং T2 T3 T4 T5 ইত্যাদি অন্তর্বর্তী অগ্রাধিকারের কাজ শুরুতে T6 ওভারটাইম সম্পাদন করে এবং কিছু সময়ের পরে এটির নন প্রিএমটেবিল রিসোর্স প্রয়োজন হয় এবং এটি একটি ক্রিটিকাল রিসোর্স CR যেহেতু ক্রিটিকাল রিসোর্স অন্য কোনও কাজ দ্বারা ব্যবহৃত হচ্ছে না তাই এটি রিসোর্স লক করতে পারে এবং রিসোর্স ব্যবহার শুরু করে তবে কিছু সময়ের পরে T1 প্রস্তুত হয়ে যায় এবং এটি কার্যকর করা শুরু করে T1 হল উচ্চ অগ্রাধিকারের কাজ এবং এইভাবে এটি T6 কে হারিয়ে দেয় এরপর CPU ব্যবহার শুরু হয় কার্যকর করা শুরু হয় কিন্তু এক্সিকিউসন টাইম কার্যকর করার কিছুক্ষণ পরে এর দরকার হয় ক্রিটিকাল রিসোর্স CR তবে T6 প্রকাশ না হওয়া পর্যন্ত এটি CR পাবে না সুতরাং T1 টাস্কটি অপেক্ষা করবে ইতিমধ্যে T2 T3 T4 ইত্যাদি যেসব কাজের জন্য রিসোর্স প্রয়োজন নেই সেইগুলি শুরু হয় প্রথম T5 প্রস্তুত হয়ে যায় এবং তারপরে ক্রিটিকাল রিসোর্স T1 ব্লকের সাথে সাথেই T5 এক্সিকিউট করা শুরু করে তবে কিছু সময়ের পরে T3 প্রস্তুত হয়ে যায় এবং এটি এক্সিকিউট করা শুরু করে এবং কিছু সময়ের পরে T4 প্রস্তুত হয়ে এক্সিকিউট করা শুরু করে এবং তারপরে T2 প্রস্তুত হয়ে এক্সিকিউট করা শুরু করে এরপর T5 এর পরবর্তী উদাহরণটি প্রস্তুত হয়ে যায় এবং কার্যকর করতে শুরু করে এটি ঘটে T6 অপেক্ষা করে থাকার সময় এটি ক্রিটিকাল রিসোর্স ব্যবহার সম্পূর্ণ করতে পারে না তবে দীর্ঘ সময় পরে প্রাওরিটি ইনভারসানের পরে যেখানে এই প্রতিটি কাজ T1 টাস্কে অগ্রাধিকার দেয় প্রাওরিটি ইনভারসানের পরে টাস্ক T6 রিসোর্স পায় এবং সম্পাদন শুরু করে কিছু সময়ের পরে এটি সেই রিসোর্স প্রকাশ করে যা CR আনলক করে এবং কেবলমাত্র সেই মুহুর্তে T1 টাস্কটি কার্যকর করে T1 টাস্কটি একাধিকবার প্রাওরিটি ইনভারসানের মধ্যে দিয়ে যায় সবচেয়ে খারাপ ক্ষেত্রে T6 কখনও CPU পেতে পারে না T1 আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসান পেতে পারে যদিও আমরা জানি না এটির কতটা বিপর্যয় ঘটতে পারে রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলিতে আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসান একটি গুরুত্বপূর্ণ সমস্যা অতীতে অনেকগুলি অ্যাপ্লিকেশন ব্যর্থ হয়েছে কারণ তারা আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসান সমস্যার যথাযথভাবে যত্ন নিতে পারেনি এখানে TL একটি নিম্ন নন প্রিএমটেবিল রিসোর্স R কে ধরে রেখেছে সুতরাং TL ক্রিটিকাল বিভাগে রয়েছে কাজটি শেষ হওয়ার পরে নন প্রিএমটেবিল রিসোর্স R ব্যবহার করে সুতরাং x - এক্সিসে সময় ধরা হয় একটি উচ্চ অগ্রাধিকারের টাস্ক A প্রস্তুত হয়ে যায় এবং এর কার্যকর হওয়ার কিছুক্ষণ পরে এটির জন্য রিসোর্স R দরকার হয়

তবে এটিকে TL ইতিমধ্যে লক করে ফেলেছে উচ্চ অগ্রাধিকারের কাজটি কেবলমাত্র TL প্রকাশ করতে পারে যতক্ষণ রিসোর্সের জন্য অপেক্ষা করতে হয় এদিকে যে কাজগুলি TL এর চেয়ে উচ্চ অগ্রাধিকারযুক্ত কিন্তু TH এর চেয়ে কম অগ্রাধিকারযুক্ত সেইগুলি শুরু হয় এবং সম্পাদন করা চালিয়ে যায় এইভাবে TL CPU পেতে সক্ষম হয় না এবং তাই এটি নন প্রিএমটেবিল রিসোর্স ব্যবহার করে এটি কার্যকর হয় না এবং ফলস্বরূপ উচ্চ অগ্রাধিকারের টাস্কগুলি একাধিক সমস্যা ভোগ করে প্রকৃতপক্ষে আগে থেকে বলা যায় না যে এটি কতবার সমস্যা ভোগ করবে যদি এটি অনেকগুলি সমস্যা ভোগ করে তবে অবশ্যই এটি তার সময়সীমাটি মিস করতে পারে সবচেয়ে খারাপ ক্ষেত্রে প্রাওরিটি ইনভারসানে বিপর্যয়ের সংখ্যা সীমাহীন হতে পারে এবং এই পরিস্থিতি একটি উচ্চ অগ্রাধিকারের কার্য তার সময়সীমা মিস করতে পারে সুতরাং প্রতিটি রিয়েল টাইম অ্যাপ্লিকেশনকে অবশ্যই আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসানের বিরুদ্ধে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে হবে এই সমস্যাটি অবশ্যই বুঝতে হবে কখন এটি উদ্ভূত হতে পারে এবং কখন আনবাউন্ডেড প্রাওরিটি ইনভারসানের সমস্যাটি কাটিয়ে উঠতে হবে তা জানা গুরুত্বপূর্ণ যদি এই সমস্যার যত্ন না নেওয়া হয় তবে যখন সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা দেয় তখন উচ্চ অগ্রাধিকারের কাজটি অবশ্যই তার সময়সীমাটি মিস করবে যদি না কোনও ডিজাইনার এবং রিয়েল টাইম অ্যাপ্লিকেশন বিকাশকারী আনবাউন্ড প্রাওরিটি ইনভারসানের সমস্যাটি সঠিকভাবে পরিচালনা না করে তবে অনেক বেশি অগ্রাধিকার বিপর্যয় ঘটবে একটি ক্রিটিকাল কাজ যা তার সময়সীমাটি মিস করতে পারে অতীতে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে ডিজাইনাররা পর্যাপ্ত পরিমাণে এগুলি যত্ন নিতে পারেনি এবং ফলস্বরূপ সিস্টেমের ব্যর্থতা তৈরি হয়েছিল বহু উদাহরণের মধ্যে সবচেয়ে আলোচিত উদাহরণ হল মঙ্গল গ্রহে পথ খুঁজে বের করা মঙ্গল গ্রহে পথ খুঁজতে গিয়ে নিচের ঘটনাটি ঘটেছিল ক্রিটিকাল সেকশান সিমাফোর এবং প্রাওরিটি ইনভারসানের সাথে সম্পর্কিত কিছু সাধারণ ধারণা রয়েছে ধরে নেওয়া যাক যে দুটি কাজ T1 এবং T3 একটি রিসোর্স ভাগ করছে যা একটি নন প্রিএমটেবিল রিসোর্স এটি একচেটিয়া ভাবে কার্যকর হয় নীচে প্রক্রিয়াগুলির কোডের সংক্ষিপ্তসারটি দেওয়া হল যেখানে টাস্ক T1 এবং T3 কিছু স্থানীয় প্রক্রিয়া সম্পন্ন করে তারপরে তারা সিমফোরের জন্য অপেক্ষা করে একবার সিমফোর অ্যাক্সিস পাওয়ার পরে তারা রিসোর্স ভাগ করে নেয় এবং শেষ পর্যন্ত তারা সিমফোরটি ছেড়ে দেয় অপারেটিং সিস্টেমের মাধ্যমে রিসোর্স সরবরাহ করা দুটি পুরানো বিষয় সিমফোর ওয়েট এবং সিগন্যাল যা অপারেশন P এবং V দ্বারা চিহ্নিত করা হয় রিসোর্স প্রকাশের জন্য সিমাফোর সিগন্যাল ব্যবহার করা হয় কোডের এই অংশটিকে কোডের একটি ক্রিটিকাল সেকশান হিসাবে ডাকা হয় এবং পরে আরও স্থানীয়ভাবে প্রক্রিয়াকরণ করতে পারে আমরা এখানে থামব এবং এখান থেকে আমরা পরবর্তী বক্তৃতাটি চালিয়ে যাব ধন্যবাদ